ইকুইভ্যালেন্স থিওরেম তোমরা সাধারণত স্নাতক স্তরে দেখনি কিন্তু কম্পিউটেশনাল সমস্যার জন্য এগুলি গুরুত্বপূর্ণ সুতরাং দেখা যাক ইকুইভ্যালেন্স থিওরেম কি বলে সুতরাং অনেকগুলি ধাপ আছে তাই ধাপে ধাপে দেখা যাক সুতরাং প্রথমে আমরা দেখব ভলিউম ইকুইভ্যালেন্স থিওরেম সুতরাং স্লাইডের বাঁদিক থেকে শুরু করা যাক ধরা যাক আমাদের কাছে কিছু সোর্স আছে যেগুলি কে বোঝানো হয়েছে এম এবং জে দিয়ে সুতরাং আমার এখানে কারেন্ট সোর্স আছে এম এবং এখানে কারেন্ট সোর্স আছে জে তারা সুন্দর ভাবে রেডিয়েট করছে এবং এই নীল সমীকরণের দিকে তাকিয়ে তুমি বলতে পারবে এখানে কোন লক্ষ্যবস্তু নেই সমীকরণের কোন অংশটি তোমাকে বলছে এখানে কোন লক্ষ্যবস্তু নেই মাধ্যমের বৈশিষ্ট্য গুলি কোথায় যাচ্ছে এপসাইলন ε এবং মিউ μ এর মান কত তার মানে এখানে কোন লক্ষ্যবস্তু নেই অর্থাৎ এটা একটা শূন্যস্থান সুতরাং এই কারেন্ট গুলি রেডিয়েট করছে শূন্যস্থানে সুতরাং শূন্যস্থানে এই ফিল্ড গুলিকে বোঝানো হয়েছে 0 আন্ডার স্ক্রিপ্ট এর মাধ্যমে সুতরাং এইভাবে লেখা হয়েছে E0 H0 সাবস্ক্রিপ্ট এ এই নট বোঝাচ্ছে এখানে কিছু নেই এটা শুধুমাত্র কারেন্ট সোর্স এই সমীকরণ গুলি যা আমরা আগেই ছোট করে দেখেছি কিভাবে সমাধান করতে হয় সেটা ছিল প্রথম সমীকরণ এর ওপর কার্ল নিতে হবে এবং তারপর দ্বিতীয় সমীকরণে প্রতিস্থাপন করতে হবে তাহলে তুমি এক ধরনের ওয়েভ ইকুয়েশন পাবে কিন্তু একমাত্র পার্থক্য হবে যে ওয়েভ ইকুয়েশন এর ক্ষেত্রে এই কারেন্ট সোর্স থাকবে এখন ব্যাপারটিকে আরো একটু আকর্ষণীয় করা যাক কারণ বাস্তব ক্ষেত্রে লক্ষ্যবস্তু থাকবে সুতরাং ধরা যাক এখানে একটি অন্তরায় আছে কিভাবে আমি একটি লক্ষ্যবস্তু বা অন্তরায় কে চিহ্নিত করব মাধ্যমটির বৈশিষ্ট্যগুলি দিয়ে ছাত্র μ1 ε এবং μ ফাংশান হবে স্পেস এর সাপেক্ষে উদাহরণ হিসাবে সেখানে কিছু নেই এবং এখানে লক্ষ্যবস্তু আছে সুতরাং এখানে সমস্ত তথ্য ধরা হচ্ছে εr এবং μr এ সেইজন্য এগুলি ফাংশন স্পেস এর সাপেক্ষে সুতরাং এই সমীকরণ গুলি এখন লেখা হয়েছে মাধ্যমের উপস্থিতিতে সুতরাং এপসাইলন এবং মিউ ছাড়া অন্য কি পরিবর্তন হয়েছে এই দুই ধরনের সমীকরণের মধ্যে তুমি কি আর কোন পার্থক্য দেখেছো ছাত্র ই পরিবর্তিত হয়েছে অবশ্যই ই পরিবর্তিত হয়েছে যখন আমি অন্তরায় টি নিয়ে আসছি এটা ফিল্ড গুলিকে ছড়িয়ে দেবে সুতরাং ফিল্ড গুলি আর E0 H0 থাকবে না তারা E এবং H হয়ে যাবে কারেন্ট কি পরিবর্তিত হবে কারেন্ট সোর্স গুলি একই থাকবে আমি হয়তো আমার ট্রান্সমিটার কে সেখানেই দাঁড় করিয়ে রাখতে পারি সুতরাং এম এবং জে আগে যা ছিল তাই থাকবে সুতরাং এটা হল সেই পরিস্থিতি যাকে আমরা ইকুইভ্যালেন্স থিওরেম বলবো ইকুইভ্যালেন্স মানে আমরা একটি সমস্যাকে অন্য আরেক ধরনের সমস্যায় পরিবর্তিত করতে চলেছি যা অপেক্ষাকৃত সহজ ভাবে সমাধান করা যায় সেটাই লক্ষ্য ঠিক আছে সুতরাং আমরা দেখব কিভাবে সেই লক্ষ্যে পৌঁছানো যায় সুতরাং আমরা শুরু করেছিলাম একটি শূন্যস্থান দিয়ে তারপর অন্তরায় তে চলে গেলাম এখন আমি বাইরের কারেন্ট সোর্স এম এবং জে নিয়ে কাজ করতে চাই না কারণ তাদেরকে নির্দিষ্ট করা যথেষ্ট জটিল সুতরাং আমি যেটা করব তাহল এই দু ধরনের সমীকরণ নিয়ে তাদের বিয়োগ করব সুতরাং আমি যদি বিয়োগ করি তাহলে কি অদৃশ্য হয়ে যাবে ছাত্র এম এবং জে এম এবং জে চলে যাবে ঠিক আছে সুতরাং আমি যদি এই দুটি সমীকরণ বিয়োগ করি তাহলে আমি পাব − jω এটা হবে μ H কারণ আমি 2 কে 1 থেকে বিয়োগ করেছি এবং মাইনাস μ0 H0 এম অংশটি অদৃশ্য হয়ে গেছে দ্বিতীয় ক্ষেত্রের সমীকরণ গুলি যেখানে কার্ল অফ এইচ আছে সেখানে আমি একই কাজ করব সুতরাং আমি পাবো jωεE − jωε0E0 এই সমীকরণ গুলির উপযোগিতা হচ্ছে যে তোমার কাছে কোন কারেন্ট সোর্স নেই তোমার কাছে শুধুমাত্র ফিল্ড আছে এবং জিনিসের বৈশিষ্ট্যগুলি আছে যা আমি জানি এখন এটা উপযুক্ত সময় এই ধারণাটি কে নিয়ে আসার যা হলো একটি রাশি যাকে স্ক্যাটার্ড ফিল্ড বলা হয় সুতরাং কিভাবে স্ক্যাটার্ড ফিল্ড কে নির্দিষ্ট করা যায় কোন লক্ষ্যবস্তুর উপস্থিতিতে এবং অনুপস্থিতিতে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে পার্থক্য হয় সেইজন্যে এই রাশি টি কে স্ক্যাটার্ড ফিল্ড বলা হয় শব্দটি থেকে বোঝা যাচ্ছে স্ক্যাটার্ড ফিল্ড মানে ফিল্ড যা কোন লক্ষ্যবস্তু দ্বারা স্ক্যাটার্ড হয় আমি এখানে ইনসিডেন্ট ফিল্ড কে যোগ করতে চাইছি না যা ইতিমধ্যেই আছে তাই আমি বিয়োগ করবো E0 সুতরাং এটা হল স্ক্যাটার্ড ইলেকট্রিক ফিল্ড একই ভাবে আমি লক্ষ্যবস্তুর উপস্থিতিতে এবং অনুপস্থিতিতে ম্যাগনেটিক ফিল্ড গুলির মধ্যেকার পার্থক্য নিতে পারি আমি এটাকে বলবো Hs এস বলতে এখানে স্ক্যাটার্ড বোঝানো হয়েছে ছাত্র ধরা যাক আমাদের কাছে দুটি লক্ষ্যবস্তু আছে এখানে যত খুশি লক্ষ্যবস্তু থাকতে পারে তাতে কিছু এসে যায় না আমাকে শুধু এপসাইলন আর এ নিতে হবে স্পেস এর সাপেক্ষে ফাংশন হিসাবে এপসাইলন আর যে কোন জটিল ফাংশন হতে পারে তাতে কিছু যায় আসে না সুতরাং আমার এখানে আরো লক্ষ্যবস্তু থাকতে পারে কোন সমস্যা নেই আমাকে শুধু তা এপসাইলন এর মধ্যে নির্দিষ্ট করতে হবে এমনকি উৎসের সংখ্যা যত খুশি হতে পারে তাতে কিছু যায় আসে না তারা একে অন্যকে বাতিল করবে ঠিক আছে এতক্ষণ অব্দি আমরা কিছু সমাধান করিনি শুধুমাত্র উৎস গুলিকে বাদ দিয়েছি এরপরে আমরা কি করতে পারি সুতরাং এই দিকে দেখা যাক আমি আগের স্লাইড থেকে সমীকরণ গুলি আবার লিখেছি সুতরাং সমগ্র ইলেকট্রিক ফিল্ড এবং ইনসিডেন্ট ইলেকট্রিক ফিল্ড এর মধ্যে পার্থক্য হল স্ক্যাটার্ড ফিল্ড সুতরাং এর ওপর কিছু অ্যালজেবরা করা যাক এটিকে সুবিধাজনক অবস্থায় নিয়ে আসার জন্য Es কে আমি লিখেছি এখানে E − E0 হিসাবে এখন H0 কে কিভাবে লিখতে পারি সমগ্র ফিল্ড টি পরিষ্কার নয় আমরা বলতে পারি সমগ্র ফিল্ড H হল H0 Hs সুতরাং H0 কে লেখা যায় H − Hs সুতরাং এই অংশটি কে এখানে সরলীকৃত করে লেখা যায় − jωμH − μ0H − Hs মিউ এবং এপসাইলন আর এর ফাংশন নয় হ্যাঁ তারা ফাংশন সুতরাং μ আর এর সাপেক্ষে ফাংশন এবং μ0 একটি ধ্রুবক সুতরাং সংক্ষেপে আমি মিউ লিখতে পারি কিন্তু তারা স্পেস এর সাপেক্ষে ফাংশন এখানে মিউ এবং এপসাইলন কে আলাদা করে কিছু করার দরকার নেই তারা সবাই স্পেস এর সাপেক্ষে ফাংশন সুতরাং আমি এখন যা করতে পারি তা হল এইচ অংশগুলিকে একত্রিত করতে পারি সুতরাং আমি পাবো μ − μ0H μ0Hs আমি একই অ্যালজেবরা দ্বিতীয় সমীকরণের জন্য করতে পারি সুতরাং আমি লিখব − jωεEi এবং যেমন আছে ছেড়ে দেব এবং এক্ষেত্রে হবে− ε0E0 − Es আবার আমি E এর সাথে ε − ε0 কে একত্রিত করতে পারি এখন ব্যাপারটিকে আরো সহজ করার জন্য আরো একটি রাশি নির্দিষ্ট করা যাক গণনা কে সহজ করার জন্য সুতরাং এখানে যে রাশিটি তোমরা দেখতে পাচ্ছ তা যথেষ্ট লম্বা সুতরাং এখন আমরা যা করতে পারি তা হল আমরা ইকুইভ্যালেন্ট কারেন্ট নির্দিষ্ট করতে পারি এবং ইকুইভ্যালেন্ট কারেন্ট কি সহজভাবে jωμ − μ0 H আমি এটাকে এম ইকুইভালেন্ট লিখেছি আমি এখনো কোন সমস্যার সমাধান করিনি আমি শুধুমাত্র রাশি গুলি কে আবার লিখছি একইভাবে জে ইকুইভালেন্ট রাশিকে লেখা হবে এখন যখন আমরা সমীকরণ গুলিকে একত্রিত করছি প্রথম সমীকরণটি কি হবে এই সমীকরণটি কে 1 দিয়ে চিহ্নিত করা যাক সুতরাং প্রথম রাশিটি হবে মাইনাস এম ইকুইভ্যালেন্ট মাইনাস জে ওমেগা মিউ নট এইচ এবং দ্বিতীয় রাশিটি হবে মাইনাস জে এবং আমার আছে মাইনাস জে ওমেগা এপসাইলন নট এস আমার মনে হচ্ছে একটা মাইনাস নেই এখানে একটা অতিরিক্ত মাইনাস আছে সুতরাং এখানে এটা প্লাস ছিল সুতরাং কোন মাইনাস থাকবে না সুতরাং এখানে প্লাস রেখে দেব মাইনাস চিহ্নের একটি ভুল হয়েছিল এখন তুমি যখন এই সমীকরণ গুলির দিকে তাকাও তাদের কি রকম দেখতে লাগে তাদের আসল ম্যাক্সওয়েলস ইকোয়েশনস Maxwell's equations এর মত কোন ক্ষেত্রে দেখতে লাগবে যখন লক্ষ্যবস্তু থাকবে না থাকবেনা ছাত্র যখন লক্ষ্যবস্তু থাকবে না লক্ষ্যবস্তু থাকবে না ঠিক কিন্তু তার জন্য আমাদের কি মূল্য চোকাতে হবে আমাদের এখন কিছু নতুন ইকুইভ্যালেন্ট কারেন্ট নিয়ে আসতে হবে কিন্তু মূল্যটা এখানে এখন ভলিউম ইকুইভ্যালেন্স প্রিন্সিপাল এর একটি বিবৃতি আছে সেটা কি আমরা এখন অব্দি যা করেছি তাহল আমরা একটি লক্ষ্যবস্তু নিয়ে শুরু করেছি এবং এই সমীকরণ গুলি নিয়েছে কিছু অ্যালজাবরার ফলাফল হিসেবে আমি এই সমীকরণ গুলি পেয়েছি যাতে বলছে উৎস ফ্রী স্পেসে রেডিয়েট করছে μ0ε0 এখানে ফ্রী স্পেস সুতরাং এখানে আমি যেটা করেছি তা হল সম্পূর্ণ অন্তরায় টি কে একগুচ্ছ ইকুইভ্যালেন্ট ভলিউম সোর্স দিয়ে প্রতিস্থাপন করেছি সুতরাং এই এম এবং জে হল উৎসগুলি এই বিষয়ে পরের দিকে আমরা দেখব এই ধরনের সমীকরণ শূন্যস্থানে অপেক্ষাকৃত সহজভাবে সমাধান করা যায় এখানকার তুলনায় যেখানে এপসাইলন স্পেস এর সাপেক্ষে ফাংশন সুতরাং আমি আসলে সমস্যাটি সমাধান করিনি আমি শুধুমাত্র এমন একটি রূপে পরিবর্তন করেছি যাকে সহজভাবে দেখা যায় সুতরাং আমি আবার বলবো ইকুইভ্যালেন্ট কারেন্ট এর সংজ্ঞাটির দিকে তাকাও এরমধ্যে এমন কিছু আছে যা আমি জানিনা আমি জানি ধরা যাক জে ওমেগা মিউ মাইনাস মিউ নট কিন্তু আমি এইচ জানিনা আমি সমগ্র ফিল্ড জানিনা একইভাবে জে ইকুইভ্যালেন্ট এর জন্য আমি জানি ওমেগা এপসাইলন কিন্তু ইলেকট্রিক ফিল্ড টা জানিনা সুতরাং আমি আসলে সমস্যাটা সমাধান করিনি কেবলমাত্র সমস্যাটাকে এম ইকুইভ্যালেন্ট এবং জে ইকুইভ্যালেন্ট এ সরিয়ে দিয়েছি এর কারণটা এই বিষয়ে আমরা যত এগোবো পরিষ্কার হয়ে যাবে কিন্তু এটা একটা জনপ্রিয় রাস্তা যেখানে কোন লক্ষ্যবস্তুকে ইলেকট্রিক অথবা ম্যাগনেটিক কারেন্ট সোর্স দিয়ে প্রতিস্থাপন করা হয় মনে রাখবে এটা একটা সমতুল্য সমস্যা বাস্তবে এর কোনো অস্তিত্ব নেই বাস্তবে কোন কারেন্ট সোর্স শারীরিকভাবে উপস্থিত থাকে না আমি গাণিতিকভাবে তাদের এভাবে ভাবছি যাতে একই সমাধান পাওয়া যায় যখন আমি সমীকরণ ব্যবহার করেছিলাম শুধুমাত্র যোগ বা বিয়োগ এরকম কিছু করেছিলাম সুতরাং এটা ছিল ভলিউম ইকুইভ্যালেন্স থিওরেম দ্বিতীয় ইকুইভ্যালেন্স উপপাদ্যটি কে বলা হয় সারফেস ইকুইভ্যালেন্স প্রিন্সিপাল শব্দটি থেকে যেমন বোঝা যাচ্ছে এবারে আমাদের দুটি লক্ষ্যবস্তুর মধ্যেকার ইন্টারফেস নিয়ে ভাবতে হবে সুতরাং এখানে কিছু নরমাল আছে ধরা যাক E1H1 এবং E2H2 ছাত্র H2 মাইনাস H1 ধনাত্মক হ্যাঁএখানে একটা ভুল হয়েছে ঋণাত্মক নয় ধনাত্মক Js হবে সুতরাং একটা বাস্তব সমস্যা নিয়ে শুরু করা যাক যেমন আগে একটি সমস্যা নিয়ে শুরু করা হয়েছিল পরে সেটিকে সমতুল্য সমস্যায় পরিবর্তন করা হয় সুতরাং এখানে বাস্তব সমস্যাটা কি আমার এখানে কিছু কারেন্ট সোর্স আছে জে এবং এম এবং তারা কিছু ভলিউম এ রেডিয়েট করছে সুতরাং একটি প্রকল্পিত সারফেস নেওয়া যাক সারফেস টির আসলে অস্তিত্ব নেই আমি শুধুমাত্র গাণিতিকভাবে একটি বাক্স অংকন করেছি এবং ধরা যাক আমি এই এলাকার মধ্যেই আগ্রহী সুতরাং আমরা এটাকে বলবো রিজিয়ন 1 এটাকে V 1 ধরা যাক এটাকে V2 ধরা যাক এখন এখানে একটা ছোট খেলা খেলা যায় একজন পর্যবেক্ষক কে এখানে রাখা যাক আর একজন পর্যবেক্ষক কে ওখানে রাখা যাক এখন এই পর্যবেক্ষকদের বৈশিষ্ট্যগুলি কি পর্যবেক্ষক 2 ভলিউম 2 এরমধ্যে যেকোনো জায়গায় হেঁটে যেতে পারে কিন্তু ভলিউম 1 এ যেতে পারবেনা এবং পর্যবেক্ষক 1 ঠিক উল্টো ভাবে ভলিউম 1 এর মধ্যে ঘোরাফেরা করতে পারে কিন্তু ভলিউম 2 এ যেতে পারবেনা সুতরাং এটাকে আমরা বাস্তব সমস্যা বলবো এখন এই ডটেড সারফেস যা আমি তোমাদের দেখিয়েছি তা আসলে প্রকল্পিত সারফেস বাস্তবে এর অস্তিত্ব নেই সুতরাং এই বাউন্ডারি বরাবর ফিল্ড গুলি থেকে তুমি কি আশা করো এগুলো একই হবে কারণ আমি একটা রেখা বাতাসে এঁকেছি ফিল্ড গুলি প্রকল্পিত সারফেস এ একটানা থাকবে সুতরাং যদি আমি পর্যবেক্ষক 2 কে জিজ্ঞেস করি তার এই রাশি গুলির মধ্যে কোথায় প্রবেশাধিকার আছে ছাত্র E 2 E2 ঠিক আছে পর্যবেক্ষক E1 এ যেতে পারবেনা সুতরাং এখন যদি আমি জিজ্ঞেস করি nˆ × E2 তোমার জন্য কি সে বলবে nˆ × E2 আমার জন্য সে বলবে পর্যবেক্ষক 1 E1এর মান কত তোমার দিকে সে ওটা এখানে লিখবে সুতরাং সে লিখবে nˆ × E1 যা অন্য পর্যবেক্ষকের কাছ থেকে এসেছে এখন নিরপেক্ষ কাউকে তাদের বলতে হবে সেখানে কোন ম্যাগনেটিক কারেন্ট আছে কিনা কারণ এখানে যে ম্যাগনেটিক কারেন্ট তা বিশুদ্ধ সারফেস কারেন্ট এটা এখানেও নেই ওখানে ও নেই পুরোপুরি বাউন্ডারির ওপর আছে তাই তাদের বলা হয় যে প্রকল্পিত অবস্থায় ম্যাগনেটিক কারেন্ট আছে কিন্তু থাকবে কি না কারণ এটা বাতাসে আছে আমি বাতাসে একটি রেখা টেনেছি এবং বলেছি তার ওপর কারেন্ট কত এটা ফ্রি স্পেস তাই কোন কারেন্ট নেই সুতরাং তারা কি করে ঠিক হবে আমি শুধু বাতাসে একটি রেখা টেনেছি তাই এটাকে লেখা হবে প্লাস 0 সুতরাং পর্যবেক্ষক 2 এর এখানে প্রবেশাধিকার আছে nˆ × E2 এবং পর্যবেক্ষক 1 এর এখানে প্রবেশাধিকার আছে এখন তারা যদি তুলনা করে nˆ × E2 nˆ × E1 তোমার কি মনে হয় কোন উত্তর এ তারা রাজি হবে বাউন্ডারি কন্ডিশনস যদিও আমি প্রকল্পিত সারফেস বাউন্ডারি তৈরি করেছি কন্ডিশনস গুলি এখনো ঠিক সুতরাং খেলাটা হলো পর্যবেক্ষক 2 কে কিছুটা বোকা বানানো এইভাবে যে পর্যবেক্ষক 2 জানেনা সুতরাং আমরা যেটা করব ধরা যাক একই পরিস্থিতি নেয়া হলো পর্যবেক্ষক 2 এখানেই আছে ভলিউম 1 এ যেতে পারছে না এটা হল V 2 এটা V 1 সুতরাং এখানে ফিল্ড গুলি আছে যেখানে E H এবং E H 22 11 এখানে আমি যেটা করি তাহল ফিল্ড গুলি শূন্য করে দিই মনে রাখবে এটি সমতুল্য সমস্যা বাস্তব সমস্যা নয় বাস্তব সমস্যা এখানে ছিল এটা গাণিতিক সমস্যা সুতরাং খেলাটি খেলা যাক কারেন্ট সোর্স গুলি যা এখানে আছে তা নিয়ে চিন্তা করার দরকার নেই আমি এখানে ফিল্ড E H কে 00 করছি যা পর্যবেক্ষক 1 বলতে চলেছে পর্যবেক্ষক 1 কিছুটা দুষ্টুমি করবে সে বলবে ভেতর থেকে ফিল্ড গুলি 0 পর্যবেক্ষক 2 এখানে একই প্রশ্ন জিজ্ঞেস করবে সে বলবে আমার এখানে ফিল্ডের মান nˆ × E2 তার E2 তে প্রবেশাধিকার আছে সে এখন পর্যবেক্ষক 1 কে জিজ্ঞেস করবে ভেতরে ফিল্ড টি কি পর্যবেক্ষক 1 দুষ্টু হওয়ায় বলবে ভেতরে ফিল্ড 0 পর্যবেক্ষক 1 স্থির আছে যে সে 0 ফিল্ড বলবে এখন কি কোন উপায় আছে পরিস্থিতি ঠিক করার যাতে পর্যবেক্ষক 2 জানতে না পারে অন্য কিছু ঘটেছে ছাত্র সারফেস যা তৈরি করছে একদম তাই যদি আমি এখানে বাউন্ডারি কন্ডিশনস গুলি দেখি পর্যবেক্ষক 1 এবং 2 দ্বারা স্থির হয়েছে সুতরাং বাকি থাকা অংশটি কোথায় এটা এখানে আছে এখন যদি আমি একটা ম্যাথমেটিকাল কারেন্ট নিয়ে আসি সেটা হবে Msএক্ষেত্রে এটা শূন্য হবে সুতরাং আমি একটা নতুন Ms নিয়ে আসছি এর মান কতো নেব ছাত্র মাইনাস এইচ প্লাস ঠিক আছে সুতরাং পর্যবেক্ষক 1 ফিল্ড এর মান 0 করছে সেটা ঠিক আছে আমি পরিস্থিতি টা ঠিক করছি একটি ম্যাথমেটিকাল কারেন্ট নিয়ে এসে যেটা সমান হল এই এখন এই প্রকল্পিত সারফেস এর একটি কারেন্ট আছে M s একই ভাবে অন্য বাউন্ডারি কন্ডিশন এর জন্য আমি নিয়ে আসবো কারেন্ট Js এটা করলে পর্যবেক্ষক 2 কি কোন পার্থক্য বুঝতে পারবে পর্যবেক্ষক 2 কোন পার্থক্য বুঝতে পারবে না পর্যবেক্ষক 2 ভলিউম 2 এর মধ্যে সর্বত্র ঘুরে বেড়াবে এবং বাউন্ডারি তে দেখে নেবে nˆ × E2 আগে যা ছিল তাই থাকবে কিনা উত্তরটা হবে হ্যাঁ কারণ আমি এখানে একটা প্রকল্পিত কারেন্ট নিয়েছি MsJs সুতরাং বাউন্ডারি কন্ডিশনস গুলি আগে যা ছিল তাই থাকবে সুতরাং ফিল্ড গুলি এই ভলিউম এর মধ্যে এবং এই ভলিউম এর মধ্যে একই থাকবে ইউনিকনেস থিওরেম দ্বারা কারণ ই টেন নির্দিষ্ট করা হয়েছে এবং দুই ক্ষেত্রেই এক থাকবে সুতরাং পর্যবেক্ষক 2 জানতো না কি হয়েছে কিন্তু দেখো তুমি সমগ্র ছবিটি যদি লক্ষ্য করো আমি কি করেছি আমি একটি ভলিউম কে সরিয়ে দিয়েছি শূন্য ফিল্ড এবং এক গুচ্ছ ইকুইভ্যালেন্ট সারফেস কারেন্ট দিয়ে প্রতিস্থাপন করেছি সুতরাং লক্ষ্যবস্তু পরিবর্তিত হয়েছে সুতরাং এটা আবার কাজে লাগতে পারে যদি আমি আমার কম্পিউটেশন এর এরিয়া কে ছোট করতে চাই আমি V 1 V 2 এর সব জায়গায় ফিল্ড গণনা করতে চাইনা যদি আমি V 1 সরিয়ে দিই তাহলে আমাকে সামান্য মূল্য চোকাতে হতে পারে তা হল এর ওপর সারফেস ফিল্ড সুতরাং তারা নতুন অজানা রাশি হয়ে যাবে কিন্তু আমরা যা করেছি তা হল এখান থেকে কিছু ভলিউম সরিয়ে দিয়েছি সুতরাং এটা ইকুইভ্যালেন্স প্রিন্সিপাল এর একটা যুক্তি ভলিউম ইকুইভ্যালেন্স এর ক্ষেত্রে আমরা দেখেছিলাম লক্ষ্যবস্তু কে প্রতিস্থাপন করা হয়েছিল ভলিউম কারেন্ট জে এবং Ms দিয়ে আমরা দেখেছিলাম জে ইকুইভ্যালেন্ট এবং এম ইকুইভ্যালেন্ট এবং সারফেস ইকুইভ্যালেন্ট প্রিন্সিপাল এর ক্ষেত্রে আমরা লক্ষ্যবস্তুকে টেনজেনশিয়াল সারফেস কারেন্ট দিয়ে প্রতিস্থাপন করেছি এখনো এটা পুরোপুরি পরিষ্কার নয় কেন আমরা এটা করছি কিন্তু যখন আমরা কম্পিউটেশনাল ইলেক্ট্রোম্যাগনেটিকস এর প্রথম পদ্ধতি টি নেব যা হলো ইন্টিগ্রাল ইকুয়েশন মেথড এর উপযোগিতা বোঝা যাবে সুতরাং একটা উদাহরণ হল তোমাকে লক্ষ্যবস্তু এখানে দিতে পারে এর খুব জটিল এপসাইলন আর থাকতে পারে এবং আমাকে সেটা নিয়ে কাজ করতে হবে না এরকম কিছু একটা করে অর্থাৎ ভলিউম কে বাদ দিয়ে ছাত্র এছাড়াও আপনি জে এবং এইচ সরিয়ে দিতে পারেন আমি ই এবং এইচ সরিয়ে দিয়েছি তাই আমার কারেন্ট নিয়ে চিন্তা করার দরকার নেই কারণ এই কারেন্টের ভূমিকা হলো শেষ পর্যন্ত ই এবং এইচ ফিল্ড তৈরি করা ছাত্র হ্যাঁ সুতরাং আমরা দুটো মুখ্য ইকুইভ্যালেন্স প্রিন্সিপাল এর শেষে এসে পৌঁছেছি এই ধরনের সারফেস ইকুইভ্যালেন্স প্রিন্সিপাল যেটা আমি তোমাদের বললাম সেটা লাভস ইকুইভ্যালেন্স থিওরেম Love's equivalence theorem নামেও পরিচিত এর অন্য নানা পরিবর্তন হতে পারে যা তুমি ভাবতে পারো কারণ যে খেলাটি আমাকে খেলতে হচ্ছে আমাকে এন ক্রস ই 2 রাখতে হবে সুতরাং আমি যেটা করেছি আমি সমস্ত ফিল্ড শূন্য করেছি এবং সবকিছু কারেন্টের মধ্যে নেয়া হয়েছে কিন্তু আমি অন্য কিছুর অবদান ভাবতে পারি যা অন্য ইকুইভ্যালেন্স প্রিন্সিপাল থেকে আসবে এবং এরকম অনেক আছে মূল লক্ষ্য কি আমরা আগেই যেমন বলেছি গণনার কষ্ট লাঘব করতে চাই সুতরাং আমরা এই ইকুইভ্যালেন্স প্রিন্সিপাল এমনভাবে তৈরি করব যাতে সমস্যা সমাধানের পক্ষে সহজ হয় সুতরাং এটাই সারফেস ইকুইভ্যালেন্স প্রিন্সিপাল এর ধারণা সুতরাং আমরা যদি এই পুরো অংশটি কে সংক্ষেপে বলতে চাই আমরা শুরু করেছিলাম ম্যাক্সওয়েলস ইকুয়েশনস Maxwell's equations এবং বাউন্ডারি কন্ডিশনস দিয়ে তারপরে পাওয়ার দেখেছি এবং এই ধরনের ইলেক্ট্রোম্যাগনেটিকস এর দুটো আধুনিক ধারণা ও দেখেছি বালানিস এর বইয়ের অধ্যায় 1 এ 12 এবং 3 বিষয় গুলি আছে এবং সপ্তম অধ্যায় এ বালানিস ইকুইভ্যালেন্স থিওরেম এবং ইউনিকনেস থিওরেম সম্বন্ধে বলেছেন এটা খুব সুন্দর বই পড়ার জন্য এটা একবার পড়তে পারো